আজকের মডিউলে আমরা গ্রীন এর ফাংশন নিয়ে আলোচনা করব যদি তোমার মনে থাকে আগের মডিউলে আমি আমরা পৃষ্ঠ ইন্টিগ্রেশন সমীকরণ নিয়ে আলোচনা করেছিলাম আমরা g কে একটি ফাংশন রূপে লিখেছিলাম এবং বলেছিলাম এটি নিয়ে পরে চিন্তা করব এখন সময় চিন্তা করার সুতরাং এই মডিউলের একটি রূপরেখা আছে প্রথমে আমরা এটি করার একটি প্রেরণা দেব এবং সেটি দেওয়ার পর আমি 1D 2D এবং 3D এর উপর কিছু সহজ উদাহরণ নিয়ে কাজ করব ঠিক আছে তাই তোমাদের অনেকের কাছে এটি প্রথমবার হবে যখন তোমরা এগুলির সম্মুখীন হবে যাকে গ্রিনের ফাংশন বলে তাই কিছু পরিচিতি এবং সুবিধা আনার জন্য আমি তোমাদের আলাদা আলাদা উদাহরণ দেখাবো ঠিক আছে এখন এর কিছু প্রেরণা হল যা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা ইতিমধ্যে খুব পরিচিত এবং সেটি হল ইমপালস প্রতিক্রিয়ার ধারণা সুতরাং সবাই যারা ইঞ্জিনিয়ারিং এর প্রথম বর্ষের পড়াশোনা করেছ এটি EE EP বা যাই হোক না কেন সবাই দেখেছো সিগন্যাল এবং সিস্টেম সুতরাং এখানে চিন্তাধারাটা কি আমি একটি সংকেত x পাঠাবো একটি এলটিআই সিস্টেম দ্বারা এবং আমি বলি এই এলটিআই সিস্টেমের বৈশিষ্ট্য কি যে কোনো ইমপালস প্রতিক্রিয়া h ঠিক আছে তাই আমরা অনুমান করব যে এটি এলটিআই যা লিনিয়ার টাইম ইনভেরিএন্স সিস্টেম তোমরা কিভাবে একটি সময়ের ডোমেইনের প্রতিক্রিয়া বৈশিষ্ট্য করবে যদি আমি y কে x এবং h এর রূপে লিখতে চাই সময় ডোমেইনে ছাত্র কনভলিউশন যদি কনভলিউশন ঠিক তাহলে আমি সময়ের ডোমেনে এটিকে লিখি y সমান x কনভলিউশন h এবং এটি খুবই সহজ সরল এতক্ষণে তোমরা সবাই জেনে গেছো যে সময়ের ডোমেইনে কনভলিউশন একটু বেশি কষ্টকর তাই বেশি আরামদায়ক উপায় হল ফ্রিকুয়েন্সি ডোমেইনে এটি ব্যবহার করা সুতরাং ফ্রিকুয়েন্সি ডোমেইনে কনভলিউশন কি হয় ছাত্র গুণফল গুণফল সঠিক তাই এটি Y ω HωXω হয়ে যায় অতএব যেকোনো সিস্টেম দেওয়া থাকলে আমাদের প্রথম উদ্দেশ্য হল এই সিস্টেমের বৈশিষ্ট্য বার করা যার মানে হল h বার করা একবার আমি এলটিআই এর জন্য h পেয়ে গেলে সিস্টেমের সবকিছু সহজ হয়ে যায় কারণ আমি সময় ডোমেইনে অথবা ফ্রিকোয়েন্সি ডোমেইনে কাজ করি প্রতিক্রিয়া পেতে অতএব প্রশ্ন হল কিভাবে আমি h নিরূপণ করব কি ধরনের পদ্ধতি তুমি অনুসরণ করবে একটি সিস্টেমের ইম্পালস প্রতিক্রিয়া নিরূপণ করার জন্য ছাত্র Y ω Y ω Xω সঠিক ছাত্র এবং এর বিপরীত নেব এবং বিপরীত ফুরিয়ার রুপান্তর নেব সুতরাং অন্য কথায় যা আমরা প্রথমে করি তা হল Y ω নিরূপণ করা একটি প্রদত্ত ইনপুট Xω এর জন্য এবং দ্বিতীয়ত একটি বিপরীত ফুরিয়ার রুপান্তর করি অতএব এটি আমাকে Hω থেকে h দেবে অথবা আমি বলতে পারি আমি ω ডোমেইনে Hω তে থাকতে পারি যদি আমার সব হিসেব নিকেশ ফ্রিকোয়েন্সি ডোমেইনে হয় এখন এটি আমাদের আসল জিনিস যেটা আমার নিরূপণ করতে হবে সুতরাং কি হবে যদি আমি অতিরিক্ত হিসেব নিকেশ করতে না চাই আমি তোমাকে কিছু ইনপুট সিস্টেমে দেবো এবং আমি বলেছি আউটপুট টাই ইম্পালস প্রতিক্রিয়া অতএব এই সমীকরণের দিকে তাকিয়ে সবচেয়ে সহজ Xω কি যেটা তোমার মাথায় আসছে ছাত্র ডেল্টা ফাংশন সবচেয়ে সহজ Xω ছাত্র 1 1 সঠিক এবং তাই যদি Xω সমান 1 হয় তাহলে এই সিস্টেমের আউটপুট আমি যাই পাই এটি Hω সমান হতে চলেছে এখন এটির অনুরূপ x কি ছাত্র δ এটা ডেল্টা ফাংশন সঠিক যদি আমি δ এই ফাংশানে বসাই ডেল্টা ফাংশানের অবস্থান ইন্টিগ্রেশন এর মধ্যে এসে গেছে এবং আমি Xω সমান 1 পেয়ে গেছি তাই যাই Y আমি পাই আমি একে ইমপালস প্রতিক্রিয়া বলি ঠিক আছে সুতরাং এটি এমন একটা জিনিস যা নিয়ে আমরা খুবই পরিচিত যদি একক ইমপালস সিস্টেমে দেওয়া হয় আউটপুটে আমি যাই পাবো সেটি হল ইম্পালস প্রতিক্রিয়া একই চিন্তা ধারা অন্য নামে বলা হচ্ছে যা হলো গ্রীন এর ফাংশন একদম এক ধারণা আমরা সংকেতের সাথে সময় এবং ফ্রিকোয়েন্সিতে কাজ করেছিলাম এখন আমি কাজ করব স্থান এবং স্থান সংক্রান্ত জিনিসে সুতরাং সেটাই একমাত্র পার্থক্য অতএব এই গ্রিনের ফাংশন ইমপালস প্রতিক্রিয়ার সাথে এক কিছুই পার্থক্য নেই যেটা স্থানে হবে সেটাকে আমি এক মাত্রায় দুই মাত্রায় অথবা একাধিক মাত্রায় নিতে পারি ঠিক আছে তাই এটি হবে ইমপালস প্রতিক্রিয়া এতগুলি মাত্রার জন্য সেটাই একমাত্র ধারণা এখন যখন আমরা পৃষ্ঠ ইন্টিগ্রেশন গঠনের দিকে তাকাবো তোমরা দেখেছিলে যে g ফাংশন খুব দরকারী কারণ এটি আমাদের সবকিছু সরলীকরণ করতে সাহায্য করেছিল সুতরাং আমরা একটি দ্রুত পর্যালোচনা করে নিই আমরা যা জানি তার কিন্তু আরো একটু বেশি আনুষ্ঠানিক ভাষায় অতএব আমি বলতে চলেছি ধরা যাক যে L হল এক ধরনের অপারেটর অপারেটরের এই উদাহরণ ধরো আমরা বলি ∇2 অথবা ∇2 k2 হতে পারে সমস্যার উপর ভিত্তি করে যাই হোক আমি এটিকে L লিখি এবং এটি একটি অপারেটর সুতরাং এটি যোগ হয় কোন ফাংশন এর সাথে ধরা যাক সেটি ϕ এবং আমি f পাই ওখান থেকে এখন এই ধরনের স্বরলিপি খুব পরিষ্কার কারণ কোনো অপারেটর আছে যা একটি ফাংশনের উপর কাজ করছে এবং আউটপুট হচ্ছে f সাধারণত f আমাদের জানা আছে f প্রদত্ত বলপ্রয়োগ ফাংশন এবং আমি ϕ পেতে চাই ঠিক আছে সুতরাং এটি আমাদের দেওয়া যদি অন্যটি হতো এবং আমার ϕ দেওয়া থাকতো তাহলে f হিসেব করা নগণ্য হতো আমি কেবল এই অপারেটর প্রয়োগ করতাম এর উপরে এবং f পেতাম অতএব সেটা খুব একটা আকর্ষণপূর্ণ জিনিস নয় যা উৎসাহজনক হলো যদি f দেওয়া থাকে এবং ϕ বার করতে হয় অন্য জিনিস যেটা আমি চাই হ্যাঁ বলো ছাত্র L অপারেটর এবং যোগ অপারেটর কি L অপারেটর হলো একটি সাধারণ অপারেটর আমি এর বৈশিষ্ট্যতে ঢুকছি না এটি যে কোনো অপারেটর হতে পারে যেমন প্রভেদসংক্রান্ত অপারেটর যোগ কিছু ধ্রুবক অথবা অন্য কিছু যতটা সম্ভব সাধারণ ধরবো অতএব কিছু উদাহরণ এর দিকে তাকালে খেয়াল করবে এই অপারেটরকে আমি লিখেছি খালি আনপ্রাইম স্থানাঙ্ক এর উপর কাজ করে আসলে এই পুরো সমীকরণে কেবল খালি আনপ্রাইম স্থানাংক আছে সুতরাং আমি এটিকে গ্রীন এর ফাংশনের জন্য তৈরি করছি যেখানে আরেকটি স্থানাঙ্ক আসে যা প্রাইম স্থানাঙ্ক ঠিক আছে কিন্তু এখন আমরা খালি এটি মাথায় রাখবো যে L কেবল আনপ্রাইম এর উপর কাজ করে সুতরাং এখন আমি কিভাবে ইম্পালস প্রতিক্রিয়া সংজ্ঞায়িত করব আগে কিভাবে আমরা গ্রীন এর ফাংশন সংজ্ঞায়িত করেছিলাম L এর ভাষায় মনে করো আগেরবার এরকম একটা সমীকরণ ছিল আমাদের কাছে এবং আমরা g এর একটা সংজ্ঞা লিখেছিলাম তাই তোমরা এখন এটি কিভাবে লিখবে সুতরাং কিছু অপারেটর L কাজ করে ছাত্র g g মনে করো আমি g কে দুটি পরিবর্তনশীল এর ফাংশন হিসেবে সংজ্ঞায়িত করেছিলাম আমি এটিকে কিসের সাথে সমান লিখবো ছাত্র ডেল্টা ডেল্টা সঠিক এটি হলো গ্রীন এর ফাংশনের সংজ্ঞা Lgr r′ δr r′ এটি সিস্টেমের প্রতিক্রিয়া যখন প্রদত্ত ইনপুট হল ডেল্টা ফাংশন যা আমরা এই সিস্টেমকে সংজ্ঞায়িত করার সময় আলোচনা করেছিলাম অতএব অন্য কথায় এই সিস্টেম এর প্রতিক্রিয়া কে ইম্পালস প্রতিক্রিয়া বলে যখন ইনপুট হল একটি ডেল্টা ফাংশন এবং এই ভাষায় এখন আমরা যা ব্যবহার করছি তা হল গ্রীন এর ফাংশন সুতরাং এতক্ষণ আমরা কিছু অভিনব করিনি আমরা কেবল সংজ্ঞা ব্যবহার করেছি আমরা কেন এটিকে এলটিআই অনুমান করছি ছাত্র আমরা ডেল্টা অনুমান করছি আমরা অনুমান করছি যে এটি একটি এলটিআই সিস্টেম সুতরাং ইম্পালস প্রতিক্রিয়া হল একটি ডেল্টা ইনপুট এর জন্য প্রতিক্রিয়া L হল উদাহরণস্বরূপ এরকম ছাত্র এখানে একটি ডিফারেনশিয়াল সমীকরণ সিস্টেম ছাত্র কিছু সিস্টেম হ্যাঁ সুতরাং একটি সিস্টেমকে একটি ডিফারেনশিয়াল সমীকরণের রূপে চিহ্নিত করা যেতে পারে তাই এটার ব্যাপারে চিন্তা করো এবং হ্যাঁ ডেল্টা হল ইনপুট এবং g হল সিস্টেম এর প্রতিক্রিয়া এর জন্য অতএব এটি ওই ফাংশন যা সমীকরণটি সন্তুষ্ট করে একমাত্র ফাংশন যেটা সমীকরণকে সন্তুষ্ট করবে সেটি হল ইম্পালস প্রতিক্রিয়া এবং সেই কারণেই এই নামটা হয়েছে ইম্পালস প্রতিক্রিয়া ঠিক আছে অতএব আমরা যদি এই সিস্টেমের দিকে তাকাই এটি হলো ইনপুট এবং এটি হলো প্রতিক্রিয়া আমি জানি স্বরলিপি একটু অন্য ধরনের দেখতে লাগছে কিন্তু ঠিক আছে ছাত্র বিপরীত হ্যাঁ এটা বিপরীত তার মানে আমি যখন এই সমস্যা সমাধান করতে যাচ্ছি আমি রীত্যনুসারে যা করতে চেষ্টা করছি তা হল এর আসল উদ্দেশ্য কিন্তু এখন আমি এই স্বরলিপি রূপে এটিকে লিখছি সুতরাং তোমাদের সংকেত এবং সিস্টেম সম্পর্কে যা স্বজ্ঞা আছে তা এতদূর নিয়ে আসে এবং এই সমীকরণ তোমরা আগেও একবার দেখেছো যখন আমরা তরঙ্গের সমীকরণ লিখেছিলাম মনে করো ∇2 k2g δr r′ আমাদের ছিল তাই আমরা এখানে একটি ঋণ চিহ্ন দিইনি আগে আমাদের একটি ঋণ চিহ্ন ছিল সুতরাং আরেকটি রীতিনীতি এই গ্রীন এর ফাংশনের জন্য কিছু মানুষ ঋণ চিহ্ন দিয়ে সংজ্ঞায়িত করবে আর কিছু মানুষ যোগ চিহ্ন দিয়ে কিন্তু সেটা গুরুত্বপূর্ণ নয় সুতরাং যদি তোমাদের ইম্পালস প্রতিক্রিয়া দেওয়া হয় আগের স্লাইড এর মত তাহলে তোমরা কিভাবে সিস্টেম এর প্রতিক্রিয়া বার করবে কনভলিউশন করে ঠিক প্রদত্ত h কনভলিউশন ইনপুট এর সাথে এখন যদি g প্রদত্ত থাকে তাহলে g দেওয়া আছে ϕ কি হবে সেটাই আমাদের প্রশ্ন অন্য কথায় আমি এই সমীকরণ সমাধান করতে চাই রীত্যনুসারে কি করে সেটি করব অতএব আমি যদি এই সমীকরণকে 1 বলি এবং এই সমীকরণকে 2 বলি আমি 2 কে ব্যবহার করে 1 সমাধান করতে চাই সুতরাং যদি তোমরা পদ্ধতি গুলো মনে করো যা আমরা পৃষ্ঠ ইন্টিগ্রেশন এর জন্য ব্যবহার করেছিলাম তাহলে তোমরা কি করবে ছাত্র আসলে এই উত্তরটি সহজ ছাত্র অন্যের d সুতরাং আমি দ্বিতীয় সমীকরণটি কে গুণ করছি কিসের সাথে ছাত্র f যদি আমি দ্বিতীয় সমীকরণটি f দিয়ে গুণ করি কিন্তু কেন ছাত্র কারণ তাহলে আপনি ফাই নিয়ে ইন্টিগ্রেশন করতে পারেন এবং তারপর পাবেন একদম ঠিক একদম ঠিক চিন্তা ধারা সুতরাং যদি আমি 2 নিই এবং তারপর আমি এটিকে f এর কি দিয়ে গুণ করবো ধরো আমরা শুরু করি এই বলে যে f দিয়ে গুণ করছি তাহলে কি হবে মনে করো এটি একটি অপারেটর সুতরাং আমি বাঁদিকে গুণ করছি তাই আমাকে আগে f কে এভাবে লিখতে দাও সমীকরণ 2 এ তাই fLgr r′ fδr r′ ঠিক আছে f কে কি সরিয়ে আনতে পারে এই L এর মধ্যে না এটাই যা আমি চেয়েছি যা ও বলল স্বজ্ঞা হল যে যদি আমি f গুণ করি এবং এই ডেল্টা ফাংশন কে দুদিকেই ইন্টিগ্রেশন করি তাহলে ডান দিক কি হবে ছাত্র fr এটি fr হবে সঠিক তাই আমি সমীকরণ 1 এর ডান দিক পেয়ে গেছি কিন্তু বাঁদিক দেখে মনে হচ্ছে না যে কিছু সাথে L ব্যবহার করা হয়েছে মনে হচ্ছে f গুণিত L দ্বারা যা কিছুর উপর কাজ করছে তাই আমরা যা চাই সেটা আমি পাচ্ছি না সুতরাং আমি কি কিছু বদল করতে পারি এতে ছাত্র f বদলে fr দ্বারা গুণ করো সুতরাং যদি আমি fr করি এখন L অপারেটর আনপ্রাইম এর উপর কাজ করে তাই এটি একটি ধ্রুবক L এর ভিত্তিতে তাই উদাহরণ স্বরূপ তুমি ddr জানো যদি আমি r' গুণ করি r' এর সাথে r এর কোনো সম্পর্ক নেই তাই এই L অপারেটরে r চলাফেরা করতে পারে এবং সেই ক্ষেত্রে এটি Lfr′gr r′ fr′δr r′ হয়ে যায় এখন যা আগেও বলা হয়েছে আমি একটি ইন্টিগ্রেশন করি সুতরাং আমি যদি এটি একটি জায়গার ভিত্তিতে ইন্টিগ্রেশন করি কোনটা গুরুত্বপূর্ণ আমি কোন বিন্দুকে অন্তর্ভুক্ত করতে চাই ছাত্র r' rr' অন্যথা আমি ডান দিকে 0 কে ইন্টিগ্রেশন করছি সুতরাং এটি হয়ে যাবে এবং আমি কোন স্থানাঙ্ক এর ভিত্তিতে ইন্টিগ্রেশন করছি প্রাইম নাকি আনপ্রাইম ছাত্র প্রাইম প্রাইম স্থানাঙ্ক ছাত্র হ্যাঁ সঠিক কারণ ছাত্র কারণ সেখানে একটি তারপর আরেকটি কারণ হল আমি এই ইন্টিগ্রেশনকে L অতিক্রম করে লিখতে পারি কারণ L শুধুমাত্র আনপ্রাইম এর উপরেই কাজ করে সুতরাং এখন ইন্টিগ্রেশন করা হোক প্রাইম স্থানাঙ্কের উপর অতএব এই বাঁ দিকটা এরকম হয়ে যায় এবং ডান দিকটা এরকম এবার এই সমীকরণের দিকে তাকাও আমরা এটিকে 3 বলবো সুতরাং 3 এবং 1 দেখে এবং তুলনা করে বল এই দুই সমীকরণের ডান দিক কি এটি f একই বাঁ দিকটা কি L কিছুর উপর কাজ করছে কিছুর ওপর L কাজ করছে অতএব যদি আমি এই দুটি তুলনা করি তাহলে আমি কি বলতে পারব ছাত্র ϕ সুতরাং যদি তোমরা খেয়াল করো আমি ইমপালস প্রতিক্রিয়া নিয়েছিলাম এবং ইন্টিগ্রেশন করেছিলাম এই ইন্টিগ্রেশনই যা তোমরা সংকেত এবং সিস্টেমে দেখেছো যেটা কনভলিউশন ঠিক আছে কিন্তু এটি আরো সার্বজনীন ভাবে এখানে লেখা হলো সুতরাং ইমপালস প্রতিক্রিয়া প্রদত্ত থাকলে সিস্টেম এর ইনপুট f প্রদত্ত থাকলে আমি তোমাকে আউটপুট দিয়ে দিই অতএব এতো খাটনি হচ্ছে g পাওয়ার জন্য অনেকখানি খাটনি হবে g পেতে যার মানে সমীকরণ 2 সমাধান করতে একবার আমি সমীকরণ 2 সমাধান করে ফেলেছি আমাকে যে কোনো সংখ্যক ভিন্ন ইনপুট দিতে পারো আমাকে যা করতে হবে তা হল এই ইন্টিগ্রেশন এর মান নির্ণয় করা সুতরাং তাই এই গ্রীনের ফাংশন একইভাবে গুরুত্বপূর্ণ এলটিআই সিস্টেমে ইমপালস প্রতিক্রিয়া এর মত এটি পুরোপুরি ভাবে সিস্টেমকে চরিত্রায়ন করে আমি এই সাধারন উৎপত্তি নির্ণয় করার জন্য যা বলিনি সেটা হলো এই গ্রীন এর ফাংশন কেও সীমানা শর্ত মানতে হবে যা এখানে অন্তর্নিহিত কিন্তু যখন আমি স্পষ্ট উদাহরণগুলো দেখব তখন আরও পরিষ্কার হবে যে কিভাবে সীমানা শর্তগুলি মানা হয়